সুতরাং আমরা এবার বাউন্ডারি কন্ডিশনস গুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের অনেকের কাছেই আর একবার ঝালিয়ে নেওয়ার মতো সুতরাং আমরা শুরু করব টেনজেনশিয়াল বাউন্ডারি কন্ডিশনস দিয়ে এক্ষেত্রে আমরা টেনজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড এবং টেনজেনশিয়াল ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে একটি সম্পর্ক পাবার চেষ্টা করব সুতরাং এখানে একটি মাধ্যম নেওয়া যাক এটাকে বলা যাক মাধ্যম 1 এবং এটাকে মাধ্যম 2 সুতরাং এখানে পার্থক্যটা কি একটি মাধ্যম কে আর একটি মাধ্যম থেকে কিভাবে আলাদা করা যায় ছাত্র এপসাইলন ε মিউ μ এপসাইলন ε মিউ μ এবং সিগমা σ ছাত্র সিগমা σ ঠিক আছে এটাকে আমরা বলতে পারি ε1 μ1এবং σ1এবং একইভাবে মাধ্যম 2 এর জন্য হবে এখানে একটি সারফেস আছে এবং এই সারফেস কে চিহ্নিত করা হয় নরমাল ভেক্টর এর মাধ্যমে সুতরাং এটা এখানে বজায় থাকছে এবং আমি টেনজেনশিয়াল ফিল্ড গুলির মধ্যে একটি সম্পর্ক চাই আমরা আমাদের স্নাতক স্তরে এই কাজটা আগেই করেছি তুমি কি ভাবে করো তুমি একটি ছোট্ট ওয়্যারফ্রেম এ নিয়ে যাও যা বাউন্ডারি কে প্রসারিত করে সুতরাং এটির অর্ধেক বাউন্ডারির ওপরে আছে এবং বাকি অর্ধেক বাউন্ডারির নিচে আছে সুতরাং এটাকে ধরা যাক Δy এবং এটাকে ধরা যাক Δl যদি আমরা ওপরের এবং নিচের ইলেকট্রিক ফিল্ড এর মধ্যেকার একটি সম্পর্ক বের করতে চাই তাহলে বাউন্ডারি টি আমার লক্ষ্য হবে তোমাদের কি মনে হয় আমার কি করা উচিত আমার ইলেকট্রিক ফিল্ড এই রেখা বরাবর চাই এবং সেইজন্যে আমি যা করব তা হল Δy কে ধরে নেব 0 এর কাছাকাছি যাচ্ছে তাহলে আমি ঠিক উপরে আর নিচে সম্পর্ক টি পাব সুতরাং আমাকে বাউন্ডারি বরাবর যেতে হবে তাই কোন উপপাদ্য কাজে লাগবে ছাত্র স্টোক্স থিওরেম স্টোক্স থিওরেম ই আমাদের সহায়তা করতে চলেছে ঠিক আছে স্টোক্স থিওরেম এর একটি কার্ল দরকার এবং আমি এখানে ম্যাক্সওয়েলেস ইকোয়েশনস Maxwell's equations দেখতে পাচ্ছি যাতে আমার জন্য ইতিমধ্যে কার্ল রয়েছে সুতরাংআমার কী করা দরকার এই সমীকরণটিকে স্টোক্স ফর্মে আনার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কিন্তু কি ধরনের ইন্টিগ্রেশন ছাত্র লাইন ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রাল কিন্তু আমি লাইন ইন্টিগ্রাল দেখতে পাচ্ছি না যদি আমি কোন লাইন না পাই স্টোক্স ইকুয়েশন এর একদিকে লাইন ইন্টিগ্রাল আছেঅন্যদিকে কি আছে ছাত্র সারফেস ঠিক সারফেস ইন্টিগ্রাল আমি যদি এখানে এই সারফেস টি নিই এটি একটি উন্মুক্ত সারফেস যা এই বাউন্ডারি দিয়ে পরিবেষ্টিত সুতরাং আমি বলতে পারি আমি সারফেস এর উপর ইন্টিগ্রেট করতে চলেছি এবং কোন দিকে সারফেস নর্মাল টি অভিমুখ করে আছে সারফেস নর্মাল টি বেরিয়ে আসছে বোর্ড থেকে বাইরের দিকে ঠিক আছে সুতরাং আমরা এটা করতে পারি ∇ × EdS এবং এই ভাবে স্টোক্স থিওরেম আমাদের সাহায্য করবে এবং আমরা এটা পাবো Edl এখন আমি যখন ডান দিকে তাকাই ∇ × E থেকে আমি এখানে প্রতিস্থাপন করতে পারি ঠিক আছে এখন কোন বিশেষ ভাবে এটি সমাধান করা সম্ভব নয় এটি যেমন আছে থাকবে সুতরাং এটা হবে − jωB − M dS ঠিক আছে সুতরাং এতক্ষণ অব্দি আমরা যা করেছি তা হল ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations গুলি নিয়েছি এবং এই চিহ্নিত সারফেস এর ওপর ইন্টিগ্রেট করেছি ঠিক আছে এবং স্টোক্স থিওরেম এটিকে সরলীকৃত করে এইভাবে Edl হিসাবে এই সীমাসূচক রেখার উপর সুতরাং আমি যখন ধরা যাক এই বিন্দু থেকে শুরু করে সব কাজ করে আবার এখানে ফিরে আসি আমি ধরে নেবো এই রাশি গুলি Δl এবং Δy এতটাই ছোট যে ইলেকট্রিক ফিল্ড ধ্রুবক থাকবে এই ধারগুলি বরাবর সুতরাং আমার এদিকে E1 আছে আর এই দিকে E2 আছে এন ক্যাপ nˆ এই সারফেসের উপর নর্মাল ভেক্টর যা বাউন্ডারি বোঝায় আমি কিভাবে একটি ইন্টারফেস কে নির্দিষ্ট করতে পারি আমাকে ইন্টারফেস কে সারফেস নর্মাল দিয়ে বোঝাতে হয় সুতরাং আমি যখন এই বিন্দু থেকে শুরু করি তখন Edl আমাকে কি দেয় সুতরাং আমি E2 পাব কিন্তু শুধুমাত্র E2 নয় E2 এর টেনজেনশিয়াল অংশটি পাব সুতরাং E2 এর টেনজেনশিয়াল এর সাথে Δl কে গুন করে এই অংশটি শেষ করব এবং পরের অংশে চলে যাব এবং তাহলে আমরা কি পেলাম ধনাত্মক টেনজেনশিয়াল E2 সুতরাং এটিকে Δt বলার পরিবর্তে আমরা বলছি E2 ধরা যাক এক্স বরাবর আছে এবং এই E2 ওয়াই বরাবর আছে তাহলে দৈর্ঘ্য কত হবে ছাত্র Δy2 Δy2 একইভাবে আমি যদি আরো যাই আমি পাব y Δy2 পরবর্তী রাশিটি হবে ছাত্র মাইনাস ই − E মাইনাস ই ওয়ান − E1 ছাত্র এক্স ডেল্টা − x Δl তারপরে মাইনাস ছাত্র ই ওয়ান y Δy2 − y Δy2 সুতরাং আমি কি করেছি আমি এই লাইন ইন্টিগ্রাল টি কে ছোট ছোট অংশে ভেঙ্গে গণনা করেছি এখন আমরা লিমিট নিতে চলেছি এই লিমিট Δy 0 এর দিকে যাচ্ছে সুতরাং সমস্ত Δy অংশ এখানে 0 এর দিকে যাবে আরেকটা জিনিস আমরা ধরে নিচ্ছি যে এই ফিল্ড গুলি পদার্থবিদ্যার রাশি তারা কখনো অসীম হতে পারেনা যখন কোন সসীম রাশিকে খুব ছোট কোন রাশি দিয়ে গুণ করা হয় তখন সেই রাশিটি থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং এখন আমাদের কাছে বাঁ দিকে যা আছে তা হল x − x Δl এবং ডান দিকে কি বাকি আছে সুতরাং আমি এটাকে এইভাবে লিখতে পারি − jωB M Δl এটা হল সারফেস এবং আমরা ধরে নিচ্ছি আমরা বি এবং এম এর সেই উপাংশের ব্যাপারে কথা বলছি যা ডিএস ভেক্টর বরাবর আছে সুতরাং এটা পরিষ্কার ঠিক আছে কারণ আমাকে ডট প্রডাক্ট নিতে হবে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে সুতরাং যা থেকে যাচ্ছে তা এই পাতার প্লেন থেকে বেরিয়ে আসছে এই অংশটিই একমাত্র এখানে থেকে যাচ্ছে তাই তুমি যদি চাও তুমি এখানে একটা হ্যাট দিতে পারো আমি এই রাশিটির ব্যাপারে কি করতে পারি কি বলতে পারি কোন রাশিটি থেকে যাবে কোন রাশিটি নাও থাকতে পারে প্রথম রাশি টির ক্ষেত্রে কি হবে ম্যাগনেটিক ফিল্ড কে গুন করা হচ্ছে Δy Δl অথবা ΔyΔl দিয়ে ম্যাগনেটিক ফিল্ড শূন্য হবে নাকি হবে না যখন Δy 0 এর দিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পদার্থবিদ্যার একটি রাশি আমরা আশা করতে পারি না পদার্থবিদ্যার একটি রাশি এইভাবে উড়ে যাবে এখানে বিশেষ করে কিছু ঘটছে না এটি শুধুমাত্র দুটি ইন্টারফেসের মধ্যেকার বাউন্ডারি সুতরাং আমি যুক্তিসঙ্গতভাবে এটা ধরে নিতে পারি যেহেতু আমি এটি কে 0 তে কমিয়ে দিচ্ছি আমার কাছে একটি সসীম Δy আছে যাকে আমি খুব ছোট একটি পরিমাণ দিয়ে গুন করছি সুতরাং এটিও আসলে শূন্য হতে চলেছে এখানকার কারেন্টের কি হবে এটা ম্যাগনেটিক কারেন্ট এক মুহূর্তের জন্য ভুলে যাও এটি বাস্তবিক কোন রাশি না নয় এখানে কিছু পরিমাণ আছে এটা কি সসীম হবে নাকি অসীম হবে যদি সসীম হয় তার মানে এর জন্য আমরা 0 এর দিকে যাব এটি নিয়ে কাজ করা অপেক্ষাকৃত সহজ অপর ক্ষেত্রটি ধরা যাক অসীম এটি কি করে অসীম হতে পারে সুতরাং এটি অসীম পরিবাহী একটি বস্তু ঠিক আছে সুতরাং ধরা যাক আমরা একটা পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর নিলাম এবং তোমাকে জিজ্ঞেস করলাম কন্ডাক্টর এর ওপর কারেন্ট কোথায় এবং কতখানি পুরুত্বের মধ্যে থাকবে ছাত্র সিগমা σ না পারফেক্ট কন্ডাক্টর এ সিগমা σ অসীম হয় তাহলে তুমি কি বলবে কতখানি পুরুত্বের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে ছাত্র এটা নেই প্রায় 0 ঠিক আছে এটি একটি বিশুদ্ধ সারফেস কারেন্ট যদি এটি বিশুদ্ধ সারফেস কারেন্ট হয় তাহলে মনে হয় ইন্টারফেস এই এর মানটি অসীম হয় কিন্তু এই এম এর সাথে Δy কে গুন করলে একটি সসীম রাশি পাওয়া যায় সুতরাং এটাকে বিশুদ্ধ সারফেস কারেন্ট বলা হয় সুতরাং আমি যদি এটাকে এখানে এইভাবে রেখে দিই তাহলে যে অংশটি থেকে যাচ্ছে তা হল − Mˆ ΔyΔl যাকে আমি Ms বলি ঠিক আছে সুতরাং আবার বলতে গেলে এরকম হবে Mˆএকটি বিশুদ্ধ সারফেস কারেন্ট এবং খুব বড় হবে কিন্তু যখন এই বড় পরিমাণ টিকে প্রায় অদৃশ্য হয়ে যাওয়া ছোট পরিমাণ দিয়ে গুণ করা হচ্ছে এটি আমাকে সসীম সারফেস কারেন্ট দেবে আমরা এরকম নিতান্ত গতানুগতিক ভাবে ভাবতে অভ্যস্ত নয় কিন্তু এইভাবে আমরা এই সমীকরণটি পেতে পারি সুতরাং আমি যখন বাঁ দিক এবং ডানদিকের মধ্যে তুলনা করি তখন আমি এটা পাই এবং আমি এটা কে তুলনা করতে চলেছি সুতরাং x হল ইলেকট্রিক ফিল্ডের টেনজেনশিয়াল উপাংশ মাধ্যমের ওপরে বা নিচে x হল ইলেকট্রিক ফিল্ডের টেনজেনশিয়াল উপাংশ মাধ্যমের ওপরে এখানে একটি Δl আছে এখানে আরেকটি Δl আছে এগুলি একে অন্যকে বাতিল করবে সুতরাং আমি যখন এই দুটি সমীকরণকে একত্রিত করছি আমি ভেক্টর কে মাথায় রেখেই একত্রিত করব ঠিক আছে সুতরাং যখন আমি এই দুটি সমীকরণকে একত্রিত করলাম তুমি দেখবে এই সমীকরণটি পেলাম ঠিক আছে সেই কারণে আমি এন এখানে নির্দিষ্ট করেছি সুতরাং এখানে একটি ইলেকট্রিক ফিল্ড ধরা যাক E2 এইভাবে অভিমুখ করে আছে সুতরাং E2 × n যদি E2 এই প্লেনে থাকে এবং এন এই প্লেনে থাকে তাহলে n × E2 কোন দিকে অভিমুখ করে থাকবে প্লেনের বাইরের দিকে থাকবে এটা কি বাউন্ডারির সাথে টেনজেনশিয়াল হবে এন এর সাথে অন্য যেকোন ভেক্টরের ক্রস করলে তা এন এর সাথে পারপেন্ডিকুলার হবে এবং এন বাউন্ডারির সাথে পারপেন্ডিকুলার হবে সুতরাং n × E সব সময় বাউন্ডারি বরাবর হবে সুতরাং এইভাবে বুদ্ধি করে ভেক্টর ব্যবহার করলে তৎক্ষণাৎ টেনজেনশিয়াল ফিল্ড পাওয়া যায় উচ্চ বিদ্যালয় এ আমরা এটিকে এইভাবে লিখি x অথবা টেনজেনশিয়াল সুতরাং তোমরা এভাবে দেখতে পারো Etan 1 Etan 2 কিন্তু আমরা ভেক্টরের ভাষা ব্যবহার করে আরো বাস্তবধর্মী ভাবে এটিকে লিখতে পারি সুতরাং ছোট করে বলতে গেলে n × E এন এর সাথে পারপেন্ডিকুলার এবং এন এর সাথে পারপেন্ডিকুলার কি ইন্টারফেস টি সুতরাং এটা হল টেন সুতরাং এখানে যেটা লেখা হয়েছে তাহল টেনজেনশিয়াল ফিল্ড এবং ডান দিকে যা বাকি আছে তাহল এটা তাই আমরা এটিকে বিশুদ্ধ সারফেস কারেন্ট বলবো আমি একই কাজ দ্বিতীয় ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations এর জন্য করতে পারি আমার কাছে এখন কি আছে আমার আছে ∇ × H সমান jωD J আমি প্রমাণটা লাইন বাই লাইন একইভাবে করে যেতে পারি এবং সে ক্ষেত্রে আমার কাছে কি থাকবে ডি হল ডিসপ্লেসমেন্ট ফিল্ড যখন আমরা সারফেস ইন্টিগ্রাল নেব তখন এটি আর থাকবে না আমার কাছে শুধু জে থাকবে এবং এবারে জে এর সাথে ধনাত্মক চিহ্ন রয়েছে যেখানে এম এর আগে ঋণাত্মক চিহ্ন ছিল সুতরাং তোমরা দেখতে পাচ্ছ টেনজেনশিয়াল ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা এই সম্পর্কটি পাব সুতরাং এটা টেনজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড এটা টেনজেনশিয়াল ম্যাগনেটিক ফিল্ড এবং এখানে এটা কি এটা হল বিশুদ্ধ সারফেস কারেন্ট যার মানে এটা সারফেসে থাকে এবং ছোট্ট পুরুত্বে অদৃশ্য হয়ে যায় যদি আমি একটি অপরিবাহী মাধ্যম নিই যদিনা তুমি জানো যে তুমি একটা কাচের দেয়াল নিয়েছো তারা কোন পারফেক্ট কন্ডাক্টর নয় সুতরাং সে ক্ষেত্রে কিভাবে বাউন্ডারি কন্ডিশন কে দেখাবে টেনজেনশিয়াল ক্ষেত্রগুলি একই সেই জন্য J s এবং M s শূন্য হবে সুতরাং তুমি পাও Etan 1 Etan 2 এবং আমরা ভেক্টরের ভাষায় লিখি n × তুমি কি এই ডেরিভেশন আগে দেখেছো খুব ভালো সুতরাং এগুলি টেনজেনশিয়াল বাউন্ডারি কন্ডিশন সংক্রান্ত সুতরাং তোমরা দেখলে আমরা ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations এর প্রথম দুটি সমীকরণ ব্যবহার করলাম সুতরাং তুমি জিজ্ঞেস করতে পারো কি হবে যখন আমি বাকি দুটি সমীকরণ ব্যবহার করব সুতরাং এটা আমাদের নর্মাল বাউন্ডারি কন্ডিশনস এ নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি এখানে একটা ভুল করেছি এটা ধনাত্মক চিহ্ন হবে সুতরাং এখানে একটা ইন্টারফেস আছে মাধ্যম এক এবং দুয়ের মধ্যে কিভাবে বাউন্ডারি কন্ডিশন বের করতে হবে কারোর মনে আছে ছাত্র সিলিন্ডার সুতরাং আমি এখানে একটা সিলিন্ডার নিচ্ছি এটা হল মাধ্যম 1 এবং 2 কিভাবে তোমরা বুঝতে পারবে বদ্ধ সারফেস না উন্মুক্ত সারফেস নিতে হবে কার দিকে তাকিয়ে সেই ইঙ্গিতটা পাবে ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations এর ইন্টিগ্রাল রূপটি থেকে যখন আমি এখানে এই সমীকরণটি ইন্টিগ্রাল রূপে নিচ্ছিলাম আমি কার্ল নিয়েছিলাম ছাত্র কার্ল আমি জানি স্টোক্স থিওরেম থেকে কার্ল লাইন ইন্টিগ্রাল কে পরিবর্তন করে সুতরাং আমার একটি উন্মুক্ত সারফেস দরকার ছিল যখন আমি এই সমীকরণটি তে এলাম আমার একটা ডাইভারজেন্স অংশ আছে এবং আমি জানি যে উপপাদ্যটি ডাইভারজেন্স এর ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেখানে ভলিউম ইন্টিগ্রাল আছে তাই আমি এখানে একটি ভলিউম এর ব্যাপারে ভাবছি তুমি চেষ্টা করতে পারো এই উপপাদ্যটি কে আগের উদাহরণ এর মত ওয়্যার ফ্রেম এর ওপর প্রয়োগ করতে তাহলে দেখবে তুমি কোথাও যেতে পারছ না তাই উপপাদ্যটি তে যেমন বলা আছে আমাদের এক্ষেত্রে ডাইভারজেন্স ব্যবহার করতে হবে তাই আমি যদি দুদিকে ভলিউম ইন্টিগ্রাল নিই আমি পাব ∇DdV এবং এটা আমাকে ডি এর ফ্লাক্স দেবে একটি বদ্ধ সারফেস এর উপর DdS সুতরাং আমার কাছে এখানে Δy আছে এবং এখানে ΔS এরিয়া আছে সুতরাং ঠিক আগের মতই আমরা ইন্টিগ্রাল দুইভাবে গণনা করতে পারি এক্ষেত্রে হয়তো আমাদের পুরো ডেরিভেশন টি লক্ষ্য করতে হবে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি DdS কতগুলি সারফেস এ ভাঙতে হবে এটি বার করার জন্য সুতরাং এখানে উপরে একটা সারফেস নিচে একটা সারফেস এবং এই বক্রতল থেকে কিছু অবদান আসবে তার কি হবে এটা শূন্য হতে চলেছে কারণ আমি একটা লিমিট নিচ্ছি যেখানে Δy 0 এর দিকে যাচ্ছে আমি এই ফিল্ড টি কে যতটা সম্ভব চেপে দিতে চাইছি যাতে করে আমি এই ফিল্ড গুলির মধ্যে একটি সম্পর্ক পাই ঠিক ওপরে আর ঠিক নিচে আমি এখানকার ফিল্ড আর এখানকার ফিল্ড এর মধ্যে কোনো সম্পর্ক চাইনা কারণ তুমি জানো এটা বাউন্ডারি কন্ডিশন নয় আমি এগুলিকে ছোট করে দিতে চাইছি যাতে বাউন্ডারির কাছে চলে যায় সুতরাং যা যা এই ক্যাপ গুলি থেকে আসছে সেগুলিই থাকবে এখানে ক্যাপ এর জন্য সারফেস নর্মাল কি এরম হবে যার আউটওয়ার্ড ফ্লাক্স এর ক্ষেত্রে অবদান আছে এই সারফেস এর সঙ্গে যেটা নর্মাল তাহল ফ্লাক্স তাই আমি যখন Δy কে ছোট করছি 0 তে এই ক্যাপ এর সাথে নর্মাল সারফেস এর নর্মাল বরাবর হবে এক্ষেত্রে এটা হবে ধনাত্মক এন এবং এক্ষেত্রে এটা হবে ঋণাত্মক এন হ্যাট ঠিক আছে সুতরাং আমি যখন এখানে গণনা করছি তিনটি ভলিউম এর ওপর আমি এখানে লিখব n অংশটিকে ΔS দিয়ে গুন করে এবং − n অংশটিকে ΔS দিয়ে গুন করে এবং তার সঙ্গে আরেকটি অংশ যোগ করব তাহল 2πrΔy ঠিক আছে এটি বক্রতল ক্ষেত্র এবং শূন্য হতে চলেছে এবার ডান দিকে তাকানো যাক সুতরাং ডান দিক টি হতে চলেছে ρedV সুতরাং কতটা চার্জ এই ভলিউম এর মধ্যে আছে যাকে ডিভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা হচ্ছে সেটা হবে ρedV আমি সহজ ভাবে লিখতে পারি ΔS এবং 2πrΔy এটি সিলিন্ডার এর ভলিউম কে বোঝাচ্ছে এখন তোমার কি মনে হয় এটা শূন্য হবে না হবে না ছাত্র এখানে কোন ইন্টিগ্রাল নেই এখানে কোন ইন্টিগ্রাল নেই আমরা তা থেকে ছাড় পেয়েছি সুতরাং এটা শূন্য হবে না হবেনা এবং কোন শর্তে শূন্য হবে বা হবেনা একদম তাই সুতরাং কারেন্টের আলোচনার ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম যদি আমাদের কাছে একটা ভলিউম চার্জ ডিসট্রিবিউশন থাকে তাহলে কি হবে যদি একটা সসীম চার্জ ভলিউম এর মধ্যে থেকে 0 এর দিকে কমতে থাকে এর অবদান অগ্রাহ্য করা যাবে অন্যদিকে যদি আমার কাছে একটি বিশুদ্ধ সারফেস চার্জ থাকে তাহলে একই রকম ঘটবে পারফেক্ট কন্ডাক্টর এর মত যেখানে একটি চার্জ কন্ডাক্টর এর উপর রাখলে চার্জ টি বিশুদ্ধভাবে সারফেস এর ওপর থাকবে এই রাশিটি থাকার একমাত্র উপায় হচ্ছে যদি চার্জ টি বিশুদ্ধ সারফেস চার্জ হয় সুতরাং এটি বিশুদ্ধ সারফেস চার্জ এবং nˆD2 এবং nˆD1 ইঙ্গিত করছে D1 এবং D2 এর নরমাল উপাংশ সুতরাং এটি একমাত্র অংশ যা থেকে যাবে এবং আমি দ্বিতীয় ডাইভারজেন্স সম্পর্কের সাহায্যে একই যুক্তি আবার দিতে পারি এবং আমি পাব একটি বিশুদ্ধ ম্যাগনেটিক চার্জ সুতরাং এই সমস্ত কৌশল গুলি মাথায় রেখে তোমাকে সমস্যা বুঝে প্রয়োগ করতে হবে এবং এভাবে তুমি দেখতে পাচ্ছো আমরা ভেক্টর ক্যালকুলাস এর কৌশল গুলি ব্যবহার করছি সারফেস ইন্টিগ্রাল কে সরলীকৃত করে লাইন ইন্টিগ্রাল বা ভলিউম ইন্টিগ্রাল এ নিয়ে যাবার জন্য এবার দেখা যাক ফিল্ড এ পাওয়ার কত এটা নিশ্চয়ই তোমরা আগে থেকে জানো যাকে ইনস্ট্যান্টএনিয়াস পয়েন্টিং ভেক্টর বলা হয় এটিকে খুব সহজ ভাবে বলা যায় যখন আমরা দেখি বাস্তবিক মানের পদার্থবিদ্যার কোন রাশি রয়েছে খুব সহজ হবে বলা যায় E × H যখন আমি ফেজার নিয়ে আসি তখন এটা কিছুটা জটিল হয়ে যায় সুতরাং আমি পয়েন্টিং ভেক্টর কে ফেজার দিয়ে লিখতে চাই কারণ আমি আমার সমস্ত গণনা ফেজার দিয়ে করব আমার কাছে পাওয়ার এর একটি সমীকরণ থাকা দরকার ফেজার এর সাপেক্ষে সুতরাং আমরা ইতিমধ্যে এটি সম্পন্ন করেছি বাস্তবিক পরিমাণটি ফেজার এর বাস্তব অংশ হিসেবে প্রকাশ করা হয় সুতরাং আমি যদি তোমাকে কেবল এটি জিজ্ঞাসা করি তুমি কীভাবে একটি জটিল সংখ্যার বাস্তব অংশটি লেখ কস কস একটা পদ্ধতি আমি যদি তোমাকে একটি জটিল সংখ্যা জেড দিই এবং তার বাস্তব অংশটি আমাকে দিতে বলি z z2 ঠিক আছে সুতরাং আমি এভাবেও লিখতে পারি Eejωt Ee−jωt 2 ঠিক আছে সুতরাং এটি ইলেকট্রিক ফিল্ড এর জন্য ম্যাগনেটিক ফিল্ড এর জন্যও আমরা লিখতে পারি Hejωt He−jωt 2 সুতরাং আমরা এবারে যেটা করব তা হল এই সমীকরণ গুলি নেব এবং পয়েন্টিং ভেক্টর এর সমীকরণে প্রতিস্থাপন করব এবং তারপরে দেখব কি পাওয়া গেল সুতরাং আমি যখন এই দুটি রাশির মধ্যে ক্রস প্রডাক্ট নিচ্ছি কতগুলি jωt রাশি দেখতে পাবে এর সাথে একে একত্রিত করলে কি পাবে 2jωt পাওয়া যাবে এর সাথে একে একত্রিত করলে কি পাবে ছাত্র মাইনাস আমি পাব e−2jωt একইভাবে এর সাথে একে একত্রিত করলে কি পাব ছাত্র না তুমি পাবে 0 এর সাথে একে একত্রিত করলে কি পাবে ফ্রিকোয়েন্সি রাশি গুলি ফেজার রাশি তাই 0 ঠিক আছে সুতরাং না খুলেই এই সমীকরণ গুলি থেকে আমরা জানতে পারি এগুলি ফ্রিকোয়েন্সি এর সাপেক্ষে আছে এবং আমি 0 পাব আমি একটা 2jωt পাব আমার পক্ষে সম্ভব নয় ejωt পাওয়া সুতরাং আমি যদি আরো সরলীকৃত করে লিখি তাহলে প্রথম অংশটি 0 পাব এবং দ্বিতীয় অংশটি ঠিকঠাক পাব সুতরাং দেখা যাচ্ছে পাওয়ার এর দুটি অংশ আছে একটা হল ডিসি আরেকটা হল 2jωt সুতরাং আমি যদি ফেজার এর গড় নিই যা দ্বিগুণ ফ্রিকোয়েন্সি তে অসিলেট করছে গড় কত হবে 0 ঠিক আছে যদি তুমি cos2ωt কে একটি পিরিওড এর ওপর ইন্টিগ্রেট করো এটি দুটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তাই গড় শূন্য হবে সুতরাং এই কারণে গড় পাওয়ার ডিসি হয় ঠিক আছে সুতরাং এখন গড় পাওয়ার ফেজার এর সাপেক্ষে দেওয়া হয়েছে ReE × H ঠিক আছে সুতরাং এটা হল H এবং এর অর্ধেক নাও ঠিক আছে সুতরাং তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার এইভাবে বাস্তবিক হতে পারে কাল্পনিকও হতে পারে কারণ আমাদের জটিল রাশির দুটি অংশই আছে সুতরাং বাস্তবিক অংশটি আমাদের পাওয়ার দেবে এবং কাল্পনিক অংশটি কি দেবে সার্কিট এর দিক থেকে এটিকে কি বলা হয় ছাত্র রিয়াক্টিভ রিয়াক্টিভ পাওয়ার সুতরাং বাস্তবিক পাওয়ার এবং রিয়াক্টিভ পাওয়ার এর ধারণাটি খুব আকর্ষণীয় যখন আমরা এন্টেনার রেডিয়েশন দেখি নিয়ার ফিল্ডে বেশিরভাগ শক্তি রিয়াক্টিভ হয় এবং আমরা যত ফার ফিল্ডে যাই দেখি এটি আরো বাস্তবিক হয়ে যাচ্ছে সুতরাং এটা শুধু তত্ত্বগতভাবে ঠিক নয় বাস্তবে এটিই ঘটে